হ্যালো সকলকে আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রইং এবং কম্পিউটার গ্রাফিক্স অনলাইন সার্টিফিকেশন কোর্স এ সকলকে স্বাগত আমরা একটা নতুন মডিউল 6 আলোচনা করব যেটা শুরু হবে আইসোমেট্রিক প্রজেকশন গুলো দিয়ে প্রকৃতপক্ষে আইসোমেট্রিক প্রজেকশনগুলোর দিকে দেখার আগে আমরা দেখব ইঞ্জিনিয়ারিং ড্রইং কোর্সে কি কি বিভিন্ন প্রকারের প্রজেকশনগুলো রয়েছে সুতরাং বিভিন্ন প্রজেকশনগুলো সাধারণত সমস্ত ইঞ্জিনিয়ারিং ড্রইং গ্রাফিক্যাল প্রজেকশন গুলোকে প্যারালাল প্রজেকশন এবং পার্সপেক্টিভ প্রজেকশন হিসাবে বিবেচনা করা যেতে পারে এবং প্যারালাল প্রজেকশনে আমাদের আছে অর্থোগ্রাফিক প্রজেকশন এবং অবলিক প্রজেকশন গুলো অর্থোগ্রাফিক প্রজেকশনগুলোতে বিশেষভাবে লম্বালম্বিভাবে অবস্থিত নির্দেশতন্ত্রের ক্ষেত্রে আমাদের মালটি ভিউ গুলো এবং অ্যাক্সনোমেট্রিক প্রকারের প্রজেকশন গুলো আছে সুতরাং মালটি ভিউগুলোতে আমাদের ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন গুলো আছে সুতরাং বিভিন্ন ভিউগুলো টপ ভিউ সাইড ভিউ ফ্রন্ট ভিউ এই প্রকারের বিষয়গুলো আমরা দেখব এবং আরো থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন সম্ভবত সাধারণভাবে সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেকচার এর লোকেরা প্ল্যান এবং এলিভেশন প্রকারের প্রযুক্তিগুলো ব্যবহার করে এগুলো হলো ভিউগুলো ত্রিমাত্রিক বস্তুতে এলে প্রজেকশনগুলো অ্যাক্সনোমেট্রিক প্রজেকশনগুলোতে এইগুলো অর্থোগ্রাফিক আমাদের আইসোমেট্রিক ডাইমেট্রিক ট্রাইমেট্রিক প্রজেকশনগুলো আছে আমরা এই আইসোমেট্রিক ডাইমেট্রিক ট্রাইমেট্রিক প্রজেকশনগুলো সম্পর্কে পরে আরো কিছু দেখব একইভাবে যদি এটা অবলিক প্রকারের প্রজেকশন গুলো হয় আমাদের কেবিনেট এর মতন ভিউগুলো হবে ক্যাভালিয়া প্রকারের ভিউগুলো মিলিটারি প্রকারের ভিউগুলো আমাদের হবে একইভাবে পার্সপেক্টিভ প্রজেকশনগুলোতে এগুলো বিন্দুগুলোর উপর নির্ভর করে একটা নির্দিষ্ট বিন্দু থেকে আমরা দেখি এবং ভিউগুলো কি প্রকারের আমরা দেখতে পাই এর উপর নির্ভর করে আমাদের 1 পয়েন্ট প্রজেকশন 2 পয়েন্ট প্রজেকশন গুলো থাকে যেমন সেখান থেকে 2 টো বিন্দু দিয়ে যদি আমাদের ভিউগুলো দেখতে হয় এগুলোকে কেমন দেখাবে এবং আমাদের আছে 3 পয়েন্ট প্রজেকশন এবং কার্ভিলিনিয়ার প্রকারের প্রজেকশনগুলো এবং বিশেষ করে পরবর্তী দুটো বিভাগে আমরা মূলত আইসোমেট্রিক প্রজেকশনগুলোর দিকে দেখব যেগুলো অ্যাক্সনোমেট্রিক প্রজেকশনের মধ্যে পড়ে সুতরাং এই বিভিন্ন প্রজেকশনগুলোর মধ্যে আমরা অ্যাক্সনোমেট্রিক প্রজেকশন দেখলাম এটা হল একটা প্যারালাল প্রজেকশন টেকনিক ব্যবহার করা হয় কোন একটা প্রজেকশন অথবা চিত্রের তলের সাপেক্ষে একটা অক্ষ বরাবর বস্তুটাকে ঘুরিয়ে বস্তুর চিত্র সম্বন্ধীয় ড্রইং তৈরি করতে সুতরাং আমাদের একটা বস্তু আছে আমাদের এমনভাবে এটা ঘোরাতে হবে যেন আমরা আলাদা প্রকারের ভিউগুলো পাই এবং এটা হল একটা প্যারালাল প্রজেকশন টেকনিক সুতরাং যেটাই আমরা দেখব সেটাই হলো একমাত্র বিষয় যা আমরা দেখাবো এতে আমাদের আইসোমেট্রিক ডাইমেট্রিক ট্রাইমেট্রিক প্রজেকশনগুলোর 3 টে বৈচিত্র্য রয়েছে বিশেষ করে আইসোমেট্রিক প্রজেকশনগুলোতে রেখাগুলোর মধ্যে একটা এইদিকে 30 ডিগ্রী কোণ করে থাকে আমরা সেটা সম্পর্কে বিস্তারিত দেখব ডাইমেট্রিকে কোণটা 30 ডিগ্রীর কম হয় যেটাকে আমরা একদিকে 15 ডিগ্রী বলি যদি এটা ট্রাইমেট্রিক প্রজেকশনগুলো হয় আমাদের তিনটে আলাদা আলাদা কোণ থাকে সুতরাং আমাদের থাকবে 15 ডিগ্রী 45 ডিগ্রী এবং বাকি জিনিসটা অন্য কোণগুলো তৈরি করবে সুতরাং ঐ প্রকারের তিনটে কোণ যদি আমরা ব্যবহার করি তবে হবে ট্রাইমেট্রিক আইসোমেট্রিকে আমাদের একই প্রকারের কোণ 30 ডিগ্রী থাকবে ডাইমেট্রিকে আমাদের দুটো আলাদা প্রকারের কোণ থাকবে এখন আমরা আরো বিস্তারিতভাবে এই আইসোমেট্রিক প্রজেকশন সম্পর্কে শিখব আইসোমেট্রিক এর অর্থ হল একই পরিমাপ এখানে এটাতে আমাদের হবে একই মাপের কোণ এবং এটা এক প্রকারের প্যারালাল প্রজেকশন প্যারালাল এর জন্য আরেকটা শব্দ হলো অ্যাক্সনোমেট্রিক যেখানে x এবং z অক্ষ হরাইজন্টাল তলের সঙ্গে 30 ডিগ্রী কোণে আনত থাকে এর মানে যদি আমি একটা বস্তু নিই উদাহরণ হিসেবে একটা ঘনক এই কোণটা হবে 30 ডিগ্রী একইভাবে এই কোণটা হবে 30 ডিগ্রী অ্যাক্সনোমেট্রিক অক্ষ গুলোর মধ্যে কোণ 120 ডিগ্রী সুতরাং এখন আমাদের ঘনকের রেখাগুলো আছে পার্শ্ববর্তী রেখাগুলো সুতরাং বলা যাক প্রান্ত A এবং প্রান্ত B ভিউতে প্রান্ত A এবং প্রান্ত B এর মধ্যবর্তী কোণ সব সময় 120 ডিগ্রী হবে যদিও আসল বস্তুটায় পরস্পরের সঙ্গে লম্বভাবে অবস্থিত 90 ডিগ্রী কোণ গুলো আছে কিন্তু যখন আমরা দ্বিমাত্রিক তলে আইসোমেট্রিক প্রজেকশন দেখাই প্রান্ত গুলো আইসোমেট্রিক অক্ষ গুলো যেগুলো সমস্ত দিকে সমানভাবে 120 ডিগ্রী কোণ উৎপন্ন করে এটাই হলো প্রথম বিষয় যা আমরা শিখলাম সুতরাং যদি আমি এখানে যে কোন বস্তুর একটা ছবি আঁকি সম্ভবত বস্তুটি এখানে 30 ডিগ্রী কোণ তৈরি করবে একইরকম ভাবে এটা 30 ডিগ্রী কোণ তৈরি করবে উদাহরণ হিসেবে একটা ঘনকের প্রান্ত গুলো প্রজেক্ট করা হয়েছে যাতে তাদের সবার একই পরিমাপ হয় এবং একে অপরের সঙ্গে সমপরিমাণ কোণ 120 ডিগ্রী উৎপন্ন করে এটা আইসোমেট্রিক ভিউর জন্য প্রথম বিষয় আইসোমেট্রিক প্রজেকশনে অ্যাক্সিওমেটিক অক্ষগুলোর মধ্যবর্তী সমস্ত কোণগুলো সমান হয় এগুলো 120 ডিগ্রী কোণ করে থাকে এবং সেগুলো সমান হয় তৃতীয় বিষয় হল আইসোমেট্রিক প্রজেকশন উৎপন্ন করতে কাউকে বস্তুটা নিয়ে ভাবতে হয় যাতে মুখ্য প্রান্তগুলো উদাহরণ হিসেবে প্রান্ত A প্রান্ত B প্রান্ত C ইচ্ছামতভাবে যদি আমি বেছে নিই প্রান্তগুলো যাইহোক আমরা মুখ্য প্রান্ত বলি সেই মুখ্য প্রান্তগুলো কোনগুলো একবার আমরা সেটা নিশ্চিত করলে তাদের প্রজেকশন তলের সঙ্গে সমপরিমাণ কোণ তৈরি করা উচিত সুতরাং আমাদের ঐ বস্তুটাকে এমনভাবে ঘোরাতে হবে যে যখন আমি সেই বস্তুটাকে দেখব এই প্রান্তগুলো পরস্পরের সঙ্গে 120 ডিগ্রী কোণ তৈরি করার কথা এখন আমরা আইসোমেট্রিক অক্ষ এবং আইসোমেট্রিক তলগুলো সম্পর্কে আরো কিছু দেখব আইসোমেট্রিক প্রজেকশনে ঘনকের কোণগুলো আমরা কিভাবে বিবৃত করেছি তার ওপর নির্ভর করে হয় 120 ডিগ্রী অথবা 60 ডিগ্রী হবে এবং সবগুলোই 90 ডিগ্রী কোণের প্রজেকশন সুতরাং আমরা একটা ঘনক নিয়েছি উদাহরণ হিসেবে আমরা একটা ঘনক নিয়েছি যেখানে প্রান্তগুলো 90 ডিগ্রীতে আছে আমরা এমনভাবে পুনরায় সজ্জিত করেছি যাতে প্রান্তগুলো পরস্পরের সঙ্গে 120 ডিগ্রী কোণ তৈরি করে কেউ ঐ প্রান্তগুলোকে আইসোমেট্রিক অক্ষ হিসেবে ব্যবহার করতে পারে কারণ এখানে প্রান্তগুলো 120 ডিগ্রী কোণ তৈরি করেছে সুতরাং এই রেখাগুলো হলো আমাদের আইসোমেট্রিক অক্ষ এক দুই তিন যদি তোমরা এটার দিকে দেখো এটার দিকে সেগুলো 120 ডিগ্রী কোণ উৎপন্ন করেনি সুতরাং তারা আইসোমেট্রিক অক্ষ নয় যে প্রান্তগুলো 120 ডিগ্রী কোণ উৎপন্ন করে আমরা তাদের অক্ষ হিসাবে ডাকি একটা ঘনকের আইসোমেট্রিক প্রজেকশনে ঘনকের তলগুলোকে এবং এদের সাথে সমান্তরালভাবে অবস্থিত যেকোনো তলগুলোকে আইসোমেট্রিক তল বলে সুতরাং এখানে তলগুলো হলো এটা হল একটা তল এটা আরেকটা তল এবং এটা হল আরেকটা তল সুতরাং এগুলো হলো আইসোমেট্রিক তল তার সঙ্গে সমান্তরাল যেকোনো তলকেও আমরা আইসোমেট্রিক তল হিসেবে ডাকি যদি আমরা আইসোমেট্রিক প্রজেকশনে একটা ঘনক নিই আমরা এটাকে একটা ষড়ভুজ হিসাবে অনুভব করব তাই এই প্রান্ত গুলোর দিকে দেখা যাক সুরক্ষা সংক্রান্ত বিষয়ের জন্য যখন কেউ ড্রয়িং শীট গুলো সরবরাহ করে এগুলো হলো প্রমাণ প্রচলিত রীতি ঐ প্রান্তগুলোর সমান্তরালে অবস্থিত যেকোন রেখাকে আইসোমেট্রিক রেখা বলে ডাকা হয় এটা হল একটা আইসোমেট্রিক রেখা এর সঙ্গে সমান্তরালে অবস্থিত যেকোন রেখাও আইসোমেট্রিক রেখা যদি আমরা এই আইসোমেট্রিক অক্ষের সঙ্গে সমান্তরালে নয় এরকম কোন রেখা আঁকি আমরা সেগুলোকে নন আইসোমেট্রিক রেখা বলবো উদাহরণ হিসেবে ঐদিকে একটা রেখা আঁকা যাক এই নীল রেখাটা আইসোমেট্রিক অক্ষগুলোর কোনটার সঙ্গেই সমান্তরাল নয় এই প্রকারের রেখাগুলোকে আমরা নন আইসোমেট্রিক রেখা বলি সুতরাং পরে আমরা দেখব যে প্রকৃত রেখাগুলো সম্ভবত আইসোমেট্রিক রেখাগুলোর উপরে আছে যখন তোমরা কোণগুলো পরিমাপ করছো যখন তোমরা রেখাগুলো পরিমাপ করছো আইসোমেট্রিক অক্ষ সাপেক্ষে কাউকে এটা গণনা করতে হবে আমাদের নন আইসোমেট্রিক রেখাগুলোর ওপর কোন দূরত্ব নেওয়া উচিত নয় আমরা বিন্দুগুলোকে চিহ্নিত করি ঐ দূরত্বগুলো পরিমাপ করি তারপর ঐ দূরত্বগুলোকে আইসোমেট্রিক সাপেক্ষে রূপান্তরিত করি তারপর আমরা প্রকৃত রেখাগুলোতে রূপান্তরিত করব সুতরাং প্রথম ধাপে যখন তোমরা ঐ আইসোমেট্রিক তল আইসোমেট্রিক অক্ষ এবং রেখাগুলো নিয়ে নাড়াচাড়া করছো যেকোনো তথ্য আমাদের এই আইসোমেট্রিক অক্ষের তথ্যের মাধ্যমে পেতে হবে এবং পরে সেটাকে আবারো পরিবর্তন করতে হবে উদাহরণ হিসেবে যদি আমরা এখানে একটা ঘনক নিই আমরা আইসোমেট্রিক স্কেল নামে একটা স্কেল ব্যবহার করব এটা প্রকৃত দৈর্ঘ্যের সাপেক্ষে আইসোমেট্রিক দৈর্ঘ্য দ্বারা সংজ্ঞা দেওয়া হয় সুতরাং বাস্তবে ঘনকটার একক মাত্রা থাকতে পারে যখন আমরা আইসোমেট্রিক প্রজেকশনের পরিপ্রেক্ষিতে এটাকে একটা কাগজে উপস্থাপিত করব বস্তুর আকার একক দৈর্ঘ্য বিশিষ্ট নাও হতে পারে এটা পরিবর্তিত হয় সাধারণত এটা আসল দৈর্ঘ্যের 082 গুণে পরিবর্তিত হয় আমরা সেই হিসাবটা দেখব উদাহরণ হিসেবে যদি আমাদের একটা প্রকৃত স্কেল থাকে ঐ দূরত্বটাকে আমরা একটা প্রজেকশন হিসেবে প্রকাশ করতে চাই সুতরাং যদি আমরা এটাকে একমাত্রিক প্রজেকশনে দেখাতে চাই এই স্কেলটা 45 ডিগ্রী কোণে থাকবে এবং উদাহরণ হিসেবে যখন আমরা এগুলোকে আইসোমেট্রিকে প্রজেক্ট করব এই দূরত্বটাকে আমরা 30 ডিগ্রী হিসাবে প্রজেক্ট করতে চলবো সুতরাং এটা হল দূরত্ব যেটাতে আমরা গ্রাফ কাগজে দেখাচ্ছি সুতরাং ড্রয়িং শীটে আমরা সব সময় x স্থানাঙ্ক y স্থানাঙ্ক প্রভৃতি তথ্যের নিরিখে পরিমাপ করি সুতরাং উদাহরণ হিসেবে যদি আমি এটা পরিমাপ করি সেই x এর তথ্য সেই বিন্দুটা ড্রয়িং শীটে কি হতে পারে এই x এর সাপেক্ষে হতে পারে আমি এটাকে লিখতে পারি x সমান A cos 30 যাইহোক প্রকৃত রেখাটা 45 ডিগ্রী দৈর্ঘ্যে অথবা 45 ডিগ্রী নতিতে থাকে তাহলে সেক্ষেত্রে বলা যাক যে সেই B রেখা 45 ডিগ্রী কোণ উৎপন্ন করেছে তাই আবার x সমান B cos 45 কারণ আমরা সেই দূরত্বটা এই তলে আবার প্রজেক্ট করেছি সুতরাং উভয় ক্ষেত্রেই x একই জিনিস মনে করিয়ে দেয় অর্থাৎ B cos 45 সমান A cos 30 সুতরাং ড্রইং শীটে যদি আমি প্রকৃত রেখা এবং একই সঙ্গে এই প্রজেক্ট করা রেখার জন্য এই একই x দেখাতে চাই তাহলে আমাকে একটার সঙ্গে আরেকটা সমান করতে হবে যদি আমি একটার সঙ্গে আরেকটা সমান করতে যাই তবে B বাই A বাই B যেটা হলো আসল দৈর্ঘ্য আমি পাবো cos 45 বাই cos 30 সুতরাং এটা হল আসল দৈর্ঘ্য এবং এটা হল আইসোমেট্রিক দৈর্ঘ্য সুতরাং সেই প্রকারের পরিভাষাগুলোর সংজ্ঞা আইসোমেট্রিক স্কেল দেয় যেখানে আমরা আইসোমেট্রিক দৈর্ঘ্যের সঙ্গে প্রকৃত দৈর্ঘ্যের তুলনা করতে চলেছি সুতরাং যখন আমরা আইসোমেট্রিক দূরত্বগুলোর দিকে দেখব এটা সব সময় x অক্ষে 30 ডিগ্রী কোণ উৎপন্ন করবে যদিও যখন আমরা হরাইজন্টাল সাপেক্ষে পরিমাপ করবো অক্ষটা 120 ডিগ্রী কোণ করবে এটা 30 ডিগ্রী কোণ উৎপন্ন করবে সুতরাং সেই আইসোমেট্রিক দৈর্ঘ্যের বিষয়টা দ্রুত আসবে এখানে cos 30 আসল দৈর্ঘ্যের ফ্যাক্টর টা 45 এ আসবে সুতরাং এক্ষেত্রে তোমাদের আইসোমেট্রিক স্কেল সর্বদাই হবে cos 45 বাই cos 30 সুতরাং এটা হবে 1 ওভার রুট 2 বাই রুট 3 বাই 2 যেটা হলো 08165 এটাই হলো স্কেল যেটাকে আমরা ব্যবহার করব মোটামুটি ভাবে এটা হল 80 শতাংশ প্রায় 82 শতাংশ সুতরাং যে কোন আইসোমেট্রিক দৈর্ঘ্যে আমরা যাই প্রকাশ করতে চাই সেটা হল আসল দৈর্ঘ্যের 082 গুণ সুতরাং যদি আমি তোমাদের একটা ড্রইং শীট দিই যার ওপরে সেখানে আইসোমেট্রিক দূরত্বের মত কিছু আছে যা আমরা পরিমাপ করছি আসল দৈর্ঘ্য হবে ওই দৈর্ঘ্যের 082 গুণ সুতরাং উদাহরণস্বরূপ প্রজেকশন এর ওপর যদি আমরা এই বস্তুর ড্রইং শীটে দেখি আসল বস্তুটা সেই আইসোমেট্রিক প্রজেকশন এর থেকে অনেক বড় হবে বিপরীতক্রমে তোমাদের সম্পূর্ণ স্কেল ভিউ 082 গুণ হিসাবে কমে যাবে এবং সেটা লক্ষ্য করো যে আইসোমেট্রিকে এই কোণটা সবসময় 120 ডিগ্রী হয় একইভাবে পার্সপেক্টিভ ভিউ গুলোতে যদি আমরা তুলনা করতে যাই উদাহরণ হিসেবে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বকে h বলা যাক এবং এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বকে w বলা যাক এবং যদি h বাই w সমান 1 ওভার রুট 3 হয় টপ ভিউতে এটা সেই 45 ডিগ্রী কোণ উৎপন্ন করে কারণ এটা হলো 30 ডিগ্রী অভ্যন্তরীণ ভিউতে একই বস্তুটাকে যেন একটা ছোট স্কেলে দেখা যায় যা 35 ডিগ্রী কোণ তৈরি করে সুতরাং আসল বস্তুটাকে যখন আমরা আইসোমেট্রিক ভিউগুলোতে প্রকাশ করি কোণ গুলো পরিবর্তিত হয় দৈর্ঘ্য গুলো পরিবর্তিত হয় এই দৈর্ঘ্যের স্কেল গুলো সম্পর্কে এবং অন্যান্য বিষয় সম্পর্কে আরও দেখা যাক একটা আইসোমেট্রিক ড্রইং এ আসল দৈর্ঘ্যের দূরত্ব কেবলমাত্র আইসোমেট্রিক দৈর্ঘ্যের রেখাগুলো বরাবর পরিমাপ করা যায় যেগুলো যেকোনো আইসোমেট্রিক অক্ষের সমান্তরাল ভাবে গেছে এরূপ কোনো রেখা উদাহরণ হিসেবে যদি আমি এগুলোকে আইসোমেট্রিক অক্ষ হিসেবে বিবৃত করি আমি এটাকে আসল দৈর্ঘ্য হিসাবে পরিমাপ করতে পারবো যে কোন রেখা যেটা আইসোমেট্রিক অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যায়নি সেগুলোকে নন আইসোমেট্রিক রেখা বলা হয় উদাহরণ হিসেবে যদি আমি একটা রেখা বাছাই করতে যাই হয়তো এই রেখাটা কারণ এই রেখাটা সমান্তরাল এটা ওটার সঙ্গে সমান্তরাল একইভাবে এই রেখাটা এই রেখার সঙ্গে সমান্তরাল সুতরাং এগুলো হলো আইসোমেট্রিক রেখাগুলো এবং আমি সবসময় এই আইসোমেট্রিক দৈর্ঘ্যগুলো পেতে পারি যদিও অন্য যেকোনো কোণ অন্য যে কোন রেখা যেগুলো এই আইসোমেট্রিক অক্ষগুলোর কোনটার সঙ্গেই সমান্তরাল নয় আমি সেই বস্তুর প্রকৃত দৈর্ঘ্য পেতে পারি না আনত এবং অবলিক রেখাগুলো নন আইসোমেট্রিক রেখাগুলোর অন্তর্গত এবং সরাসরি পরিমাপ করা যায় না বরং দুটো প্রান্তবিন্দুর অবস্থান সুনিশ্চিত করে এদের তৈরি করতে হয় সুতরাং প্রথমে আমাদের বিন্দুগুলোকে স্থাপন করতে হবে ঐ বিন্দুগুলো থেকে আমরা সম্পর্ক গুলো ব্যবহার করব আইসোমেট্রিক প্রকৃত দৈর্ঘ্য সম্পর্কিত যোগসূত্র গুলো তারপর মূল্যায়ন করার চেষ্টা করব সেই দূরত্বটা কি হতে পারে আড়ালে থাকা রেখা গুলোকে যখন আমরা আইসোমেট্রিক প্রজেকশন গুলোয় আইসোমেট্রিক ড্রইং গুলোয় উপস্থাপন করি তখন এগুলোকে বাদ দেওয়া হয় যদি না বস্তুটিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে এগুলোর প্রয়োজন হয় অধিকাংশ আইসোমেট্রিক ড্রয়িং এ আড়ালে থাকা রেখাগুলো থাকেনা যদি তোমরা কোনো আইসোমেট্রিক প্রজেকশন খোলো আমরা সাধারণত ঐ আড়ালে থাকা রেখাগুলোকে দেখাই না যদি না এগুলোকে দেখানো খুব প্রয়োজনীয় হয় আড়ালে থাকা রেখাগুলো এড়ানোর জন্য সর্বাপেক্ষা বর্ণনামূলক ভিউ পয়েন্ট বাছা হয় সুতরাং সেই বস্তুটাকে আমাদের এমনভাবে ঘোরাতে হয় যে সেই ভিউতে সবথেকে বেশি যে তথ্য আমাদের পাওয়া সম্ভব আমরা তা পেতে পারি আমাদের এই আইসোমেট্রিক প্রজেকশনগুলো দেখাতে হবে যাইহোক যদি একটা আইসোমেট্রিক ভিউ পয়েন্ট পাওয়া না যায় যেটা সমস্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গুলোর বর্ণনা দিতে পারে তাহলে আমরা আড়ালে থাকা রেখাগুলো ব্যবহার করতে পারি সুতরাং এই বেশিরভাগ বর্ণনাগুলোর মাধ্যমে বস্তুটাকে দেখাতে হবে যদি সেটাকে অনুভব করার মত একটা অবস্থানে আমরা তখনও না থাকি তবে আমরা এই আড়ালে থাকা রেখাগুলো ব্যবহার করতে পারি এখন কেন্দ্রীয় রেখাগুলোতে ফিরে আসা যাক কেন্দ্রীয় রেখাগুলো শুধুমাত্র সিমেট্রি অথবা মাত্রাজনিত দৃষ্টিভঙ্গি দেখানোর জন্য আঁকা হয় সাধারণভাবে কেন্দ্রীয় রেখাগুলো দেখানো হয় না কারণ অধিকাংশ আইসোমেট্রিক ড্রইংগুলো নন টেকনিক্যাল লোকেদের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করা হয় এবং ইঞ্জিনিয়ারিং এর উদ্দেশ্যে ব্যবহার করা হয় না সুতরাং যখন তোমরা আইসোমেট্রিক ভিউগুলো দেখাচ্ছ যদি এটা অধিকতর গুরুত্বপূর্ণ হয় তাহলেই আমরা এই প্রকারের কেন্দ্রীয় রেখাগুলো দেখাই অন্যথায় আমাদের সেগুলো দেখানো উচিত নয় মাত্রা সংক্রান্ত বিষয়গুলো যখন আমরা দেখাই মাত্রাজনিত রেখাগুলো এবং সম্প্রসারিত রেখাগুলোকে একই তলে থাকা উচিত সুতরাং মাত্রাগুলো যাইহোক আমরা দেখাবো সম্প্রসারিত রেখাগুলোকে আমরা দেখাবো সেগুলোকে একই তলে থাকতে হবে সমস্ত মাত্রা এবং নোট গুলো একই অভিমুখে হওয়া উচিত ড্রইং এর নিচ থেকে ওপরের দিকে পাঠ এবং যখনই সম্ভব এই ভিউর বাইরে অবস্থিত হওয়া উচিত সুতরাং যদি তোমরা দেখো এটা সেই ভিউর বাইরে অবস্থিত এইটা ভিউর বাইরে অবস্থিত এটাও ভিউর বাইরে অবস্থিত এবং সাধারণত আমরা এটাকে তলা থেকে সেখানে পর্যন্ত পরিমাপ করি একইভাবে তলা থেকে আমি এই দূরত্বটা সুনিশ্চিত করতে চাই আমি সেটাকে দেখাবো এবং এগুলো বিষয়গুলোর বাইরে অবস্থিত হরাইজন্টাল নিয়মরীতি মেনে লেখাগুলোকে তলা থেকে পড়া হয় হরাইজন্টাল নিয়ম রীতিগুলো হলো এইগুলো এগুলোর সাপেক্ষে আমাদের সেটা দেখতে হয় যেকোনো রেখা যেটা ঐ হরাইজন্টালের সঙ্গে সমান্তরাল আমরা সেটাকে দেখার একটা অবস্থায় থাকবো উদাহরণ হিসেবে একটা বর্গক্ষেত্রের দিকে দেখা যাক একটা বর্গক্ষেত্র ABCD নেওয়া যাক যার বাহুগুলোর মাত্রা 30mm আমরা এটাকে এখানে দেখিয়েছি যদি বর্গক্ষেত্রটা ভার্টিক্যাল তলে থাকে এটা চিত্র a এর আইসোমেট্রিক ভিউতে 30 mm বাহুবিশিষ্ট একটা রম্বস হিসাবে পরিলক্ষিত হবে এটা এরকম দেখাবে যদি বর্গক্ষেত্রটা ভার্টিক্যাল তলে অবস্থান করে আইসোমেট্রিক প্রজেকশন গুলোতে আমাদের এমনভাবে ঘোরাতে হবে যে এই কোণটা যাই হোক আমরা এটাকে 30 ডিগ্রী বিষয় হিসেবে দেখব সুতরাং তোমাদের বর্গক্ষেত্রটা ঐ আইসোমেট্রিক তলে একটা রম্বসের মতন দেখাবে কোন প্রকারের প্রজেকশনের দিকে আমরা দেখার চেষ্টা করছি তার ওপর নির্ভর করে হয় এই দিকে অথবা ঐ দিকে যদি এই অভিমুখটা ডান হাতের দিকের ভার্টিক্যাল তল হয় তাহলে আমরা এটা দেখব যদি এটা বাঁ হাতের দিকের ভার্টিক্যাল তল হয় আমরা এটাকে এই দিকে দেখব যদি বর্গক্ষেত্রটা হরাইজন্টাল তলে থাকে যেমন একটা ঘনকের উপরের তল হিসাবে আমরা উপর থেকে দেখছি এবং ঐ তলটা হরাইজন্টাল তলে আছে এটা চিত্র c এর মতন দেখাবে আমরা এটাকে আলাদা আলাদা অভিমুখ থেকে দেখতে পারি কিন্তু যখন আমরা এটাকে আইসোমেট্রিক তলে প্রকাশ করব আমাদের এটাকে এমনভাবে ঘোরাতে হবে অথবা আমাদের নিজেদের অবস্থান এমনভাবে সরাতে হবে যে এই মুখ্য প্রান্ত গুলোর একটা তলটার সঙ্গে 30 ডিগ্রী কোণ করে থাকে এইভাবেই আমরা যেকোনো আইসোমেট্রিক প্রজেকশনকে প্রকাশ করতে পারি সুতরাং যদিও ভিউগুলোর একটায় ঘনকটাকে এরকম দেখাতে পারে আমাদের এমনভাবে ঘোরাতে হবে যে যখন একজন পরিদর্শক সেটার চারপাশে যাবে যাতে প্রান্ত গুলোর মধ্যে একটা ভিউটার সঙ্গে 30 ডিগ্রী কোণ উৎপন্ন করে এইভাবেই আমরা এটাকে দেখি সুতরাং টপ ভিউ থেকে আমরা এটার দিকে দেখছি আমাদের ঐ বর্গক্ষেত্রের উপরের তলটাকে এমনভাবে ঘোরাতে হবে যে এটা এই প্রান্তগুলোর সঙ্গে 30 ডিগ্রী কোণ করে ড্রয়িং শীটে আইসোমেট্রিক প্রজেকশন হিসাবে আমাদের এই ভিউটাকে উপস্থাপন করতে হবে এখানে আয়তাকার আকৃতির দ্বারা এই আয়তক্ষেত্রের বিভিন্ন প্রজেকশন গুলো আমরা দেখাচ্ছি সুতরাং উদাহরণ হিসেবে আইসোমেট্রিক ভিউতে আমরা বাক্সটাকে এমনভাবে দেখাবো যে এটাকে এমনভাবে ঘোরানো হবে যে এই মুখ্য প্রান্ত গুলোর একটা 30 ডিগ্রী কোণ উৎপন্ন করে যেহেতু এইগুলো সমকৌণিক রেখা সুতরাং যখন তোমরা এটাকে ঘোরাবে অন্যটাও 30 ডিগ্রীর রেখা তৈরি করবে আমরা এটাকে এমন ভাবে তুলবো যে একে অপরের সঙ্গে এরা 120 ডিগ্রী কোণ উৎপন্ন করে যদি তোমরা এটাকে আরো উপরে তোল তোমরা এটার অন্য প্রকারের অ্যাক্সনোমেট্রিক ভিউ গুলো পাবে আমরা সেটাকে কিভাবে দেখছি তার ওপর নির্ভর করে তোমরা 45 ডিগ্রী 45 ডিগ্রী 60 ডিগ্রী 30 ডিগ্রী প্রকারের বিষয়গুলো পেতে পারো তোমাদের বিভিন্ন প্রকারের ভিউগুলো হতে পারে কিন্তু আইসোমেট্রিকের প্রমাণ পদ্ধতি হলো যে তুমি কেবলমাত্র 30 ডিগ্রী কোণ ব্যবহার করতে পারো অন্য কোনো একটা বস্তু নেওয়া যাক যার এখানে একটা স্লট আছে এবং এর সেখানে একটা ছিদ্রও আছে আইসোমেট্রিক ভিউতে একবার আমরা এই মুখ্য প্রান্তগুলোকে বলে দিলে এই মুখ্য প্রান্ত গুলোর মধ্যে একটা হরাইজন্টালের সঙ্গে 30 ডিগ্রী কোণ করে থাকে এখন অন্য ভিউগুলোর দিকে দেখা যাক যদি এটা হয় ট্রাইমেট্রিক যেখানে আইসোর 30 ডিগ্রী অন্য আকারে পরিবর্তিত হতে চলেছে এটা 30 ডিগ্রী হতে পারে না অন্যভাবে এটা পরিবর্তিত হয় সুতরাং একদিকে কোনো একটা কোণ ফাই অন্য কোণটা থিটা এবং মোট থিটা যোগ ফাই সর্বদাই 90 ডিগ্রীর কম হয় কারণ আমরা এমনভাবে ঘোরাচ্ছি যে ডাইমেট্রিক না ট্রাইমেট্রিক প্রকারের ভিউগুলো আমরা পেতে চলেছি সুতরাং যদি আমাদের আলাদা থিটা এবং ফাই হয় এবং তাদের যোগফল 90 ডিগ্রীর কম হয় আমাদের একটা ট্রাইমেট্রিক ভিউ হবে সুতরাং একই আইসোমেট্রিক বস্তু যেটা আমাদের আছে সেটাকে আমরা একটা আলাদা তলে পেতে চলেছি যার ফলে আমরা আলাদা ভিউগুলো পাবো এখন ড্রাইমেট্রিক ভিউর দিকে দেখা যাক ড্রাইমেট্রিক ভিউতে আমাদের দুদিকেই থিটা কোণ থাকে এবং এই থিটা কোণটা 0 থেকে 45 ডিগ্রীর মধ্যে পরিবর্তিত হয় এবং এটা 30 ডিগ্রী নয় সুতরাং আমরা সবসময় এই বস্তুটা পাবো উদাহরণ হিসেবে যেমন যদি আমাদের এই বস্তুটা থাকে আমাদের এই বস্তুটাকে এমনভাবে ঘোরাতে হবে যে আলাদা ভিউগুলো আমরা দেখতে পাই ড্রাইমেট্রিকে ঐ প্রান্ত গুলোর মধ্যে একটা সর্বদাই 0 থেকে 45 ডিগ্রীর মধ্যে একটা কোণ করে থাকে অন্য দিক থেকেও কাউকে একই কোণে দেখতে হয় কেবলমাত্র একটা উদাহরণ স্বরূপ আইসোমেট্রিক ভিউর জন্য আমাদের এখানে একটা বস্তু আছে যদি আমি এগুলোর কোনোটাকে অক্ষ হিসাবে ঠিক করি উদাহরণ হিসেবে এটা হল একটা অক্ষ এটা আরেকটা অক্ষ এটা আরেকটা অক্ষ আমাদের আছে এই 30 ডিগ্রীর অক্ষ এটাও 30 ডিগ্রী এবং এটা হল সমকৌণিক ডাইমেট্রিকের ক্ষেত্রে আমাদের আছে এই অক্ষ যেটা হলো সমান্তরাল আমাদের আরেকটা অক্ষ আছে যেটাও সমান্তরাল এগুলোর একই কোণ আছে কিন্তু 30 ডিগ্রী নয় সুতরাং এই প্রকারের বিষয়গুলোকে আমরা ডাইমেট্রিক প্রকারের প্রজেকশন বলি আগেকার দিনে যেমন 100 150 বছর আগে US এ পেটেন্ট গুলো প্রধানত ডাইমেট্রিক প্রকারের প্রজেকশনগুলো ব্যবহার করত মূলত তারা আইসোমেট্রিক প্রজেকশন গুলোর জন্য UK প্রকারের প্রজেকশন গুলো ব্যবহার করার চেষ্টা করত পরবর্তী ক্লাসে আমরা এই আইসোমেট্রিক প্রজেকশন গুলো সম্পর্কে আরো কিছু শিখব তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ